তাই এটি একমাত্র জটিলতা উপস্থিত হয় বাউন্ডারি বিন্দু গুলিতে তুমি দেখতে পাবে 2 নম্বর বিন্দুর অবদান 0 এর সাথে একইভাবে তুমি বের করতে পারবে যে ভেতরের বিন্দুগুলোর অবদান ও 0 তাই তোমার হাতে যেটি অবশিষ্ট থাকল তা হল অন্তিম বিন্দুগুলি অবদান চলো আমরা এখন পুনরায় সমীকরণগুলিতে ফেরত চাই প্রথমটি হলো U1U2 দ্বিতীয় টি হল U1U2 এবং ডান দিক থেকে আমি আরেকটি U1 পাব ও কিছু ধ্রুবক তাই এই সমীকরণ কে আমি এই রূপে লিখতে পারি তাই প্রথম সমীকরণটি আমাকে দিয়েছে A11U1 A12U2 এর মধ্যে কি কোন U3 বা U4 আছে না এবং ডান হাতে কি আমাদের কোনো ধ্রুবক আছে এটি আমার প্রথম সমীকরণ এবার চলো আমরা T2 দিয়ে পরীক্ষা করি তাই ধরা যাক যা আমাদের পরীক্ষা করতে হবে ওয়েটিং ফাংশন 2 এর দ্বারা কারণ আমরা ওয়েটিং ফাংশন 1 নিয়ে কাজ করেছি এবং এখন ওয়েটিং ফাংশন 2 নিয়ে কাজ করব যেটি হল T2 এবং তা থেকে আমরা একটি সম্যক ধারণা পাব এখন আমরা আমাদের প্রথম অংশটি কে দেখব যেটি হল এবং আমার কাছে ছিল যা অন্তিম বিন্দুগুলির মান এর সমান এখনই আমরা ফিল করছি এবং এখানে আমরা T2 প্রতিস্থাপন করব T2 র অঞ্চল কতটা এবং কোথায় সেটির মান 0 নয় Student e1 e1 ও e2 এখানে W′ e1e2 অংশে অবস্থিত তাই প্রথমে এটি যোগ হবে এবং তারপর বিয়োগ হবে যাতে এটি দুটি খণ্ডে বিভক্ত হয় তাই এখানে একটি ইন্টিগ্রাল থাকবে e1 এর কাছে এবং ডেরিভেটিভ থাকবে 1Δ W′U′ যে অংশটি এখানে উপনীত হবে এবং ফিরে যাবে U1 তাহলে কোন দুটি অংশ দেখা যাবে আমরা এখানে e1 উপর ইন্টিগ্রেশন করব এবং এটি হবে তোমার u এর সমীকরণ আমরা U1 পাব আগের মতই তাহলে আমাদের কাছে কি থাকবে − U1Δ U2Δকে ডেল্টা দ্বারা ভাগ করো এবং বিয়োগ করো কারণ ইন্টিগ্রেশনটি অগ্রসর করা হবে দ্বিতীয় খন্ডের উপরে আমি খালি প্রথম অংশটি লিখেছি এবং এর ডেরিভেটিভ কি হবে − 1Δ এটি হলো w′ এবং এখানে কি দেখা যাবে হ্যাঁ − U3Δ U4Δ dx এখন চলো আমরা পরবর্তী খণ্ডটি তৈরি করি এখানে এখন কি হচ্ছে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এর উপরে যেখানে w কি লেখা যেতে পারে এইভাবে N12 ও U উপরে তাই দুটি অংশই এইভাবে আসবে আগের মতই এটি প্রথম এবং দ্বিতীয়টি আসবে থেকে এখন কোন অংশটি আসবে দ্বিতীয় খন্ড থেকে অর্থাৎ এক নম্বর সেপ ফাংশন থেকে এখন যেটা আসবে তা হল 1 2 3 4 তাই আমি এখন খণ্ডে আছি তাই কোন দুটি জিনিস আসবে

ডান হাতেরটি আমাদের দ্বিতীয় খন্ড এবং এই ভাবেই তৃতীয় খন্ডটি পাব w x u x তাই এটি তৈরি হবে − T2 u′ 2 নম্বর বিন্দুতে Student 1 ও 3 নম্বর বিন্দুতে অর্থাৎ এক নম্বর বিন্দু থেকে তিন নম্বর কে বিয়োগ করতে হবে তাহলে কি হবে T2 এর মান কত হবে 3 ও 1 নম্বর বিন্দুতে ধরা যাক এটি একটি ত্রিভুজ যাকে বলা হয় গ্রীন ট্রায়াঙ্গেল শুরু হচ্ছে এক নম্বর বিন্দু থেকে দুনম্বর বিন্দু হয়ে তিন নম্বরে পৌঁছেছে যেখানে তার মান 0 তাই বাকি দুটি বিন্দুতে তার মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে Student 0 0 হ্যাঁ এটা খুবই সহজ এবং আমরা লক্ষ্য করছি যে ডানহাতের অংশটি দেখা যাচ্ছে শুধুমাত্র অন্তিম বিন্দু গুলিতে দারুন অন্যান্য জায়গায় এদিকে বাতিল করা হয়েছে কারণ এটি একটি উপায় বেসিক টেস্টিং ফাংশন কে চয়ন করার তাই এটা করার পর দ্বিতীয় সমীকরণটি তৈরি হয় তাই প্রথম সমীকরণটি লক্ষ করো এবং দেখো যে কি কি ভেরিয়েবল আছে U1 U2 U3 এবং এই সব কটি ধ্রুবক জেটি x এর একটি ফাংশন দ্বিতীয়তঃ এটি একটি সমীকরণ হবে যাতে k থাকবে এতে U1U2U3 ভেরিএবেল থাকবে এবং U4 এর মান নেগেটিভ হবে তাই এই সমীকরণ এখানে তৈরি হবে 0 x 0 A21U1 A22U2 A23U3 0 0 Student দেখা যাক যে তিন নম্বর সমীকরণের কিরূপ হবে তাই এটি হবে 0 Student 3 A32U2 A33U3 A34U4 0 এবং চতুর্থ সমীকরণ আমাদের দেবে A43U3 A44U4 b4 এখন আমি যখন ডান হাতের অংশটা দেখব যখন আমি N2 চয়ন করেছি তখন এই অন্তিম সমীকরণে অন্তিম বিন্দুতে এরমান হবে 1 এবং সেই জন্যই আমি একটি নন 0 অংশ পাই তাই সবকিছুকে যদি একত্রিত করা হয় তাহলে তা আমাদের দেবে Au b এবং আমার কাছে একটি নন 0 b আছে সুতরাং আমি একটি নন 0 u পাব তাই এই পদ্ধতিতে একত্রে বলা যায় যেটি FEM এর সমাধান করতে পারে 1 D এর ক্ষেত্রে যেটা খুবই পরিষ্কার আমরা যা করেছি সেখান থেকে তাই মনে করে দেখো প্রথমে সূত্র বিন্দুতে এটি ছিল ওয়েটেড রেসিদুয়াল প্রকারে যাকে আমরা দুর্বল রূপে পরিবর্তিত করেছিলাম এবং আমরা সেখানে প্রতিস্থাপন করেছিলাম সেপ ফাংশন এর রূপে আমরা অল্পবিস্তর যে বুদ্ধি প্রয়োগ করেছি তা ছিল টেস্টিং ফাংশনটি যথাযথভাবে চয়ন করা যাতে আমরা যথেষ্ট পরিমাণে সমীকরণ গুলি পেতে পারি তাই অন্তিম বিন্দু গুলিতে যে সেপ ফাংশন পেয়েছি আমি তাদেরকে রেখে দিয়েছি এবং এই গুলিকে একত্রিত করতে আমি পেয়েছি T2 ও T3 ত্রিভুজ গুলি এটি ছিল আমাদের একটি ধারণা ও আরেকটি ধারনা ছিল বাউন্ডারি কন্ডিসনের ভিত্তিতে আমার কাছে যে রেডিয়েশন বাউন্ডারি ছিল তা কিছু ক্ষেত্রে প্রযোজ্য Student বিচ্ছুরিত ফিল্ড বিচ্ছুরিত ফিল্ড কারণ Einc একটি জায়গা থেকে ঢুকবে ও আরেকটি থেকে বেরোবে তাই আমরা এখানে কোন বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করব না আমরা যদি এটিকে বিচ্ছুরিত ফিল্ড এর উপর প্রয়োগ করি তাহলে আমরা কী পাব হ্যাঁ আমরা পাব U − Uinc এবং এটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি আমাদেরকে দিয়েছে u′ এর প্রতি একটি ধারণা এবং এটিই আমার প্রয়োজন ছিল এবং আমি সেটিকে এখানে প্রতিস্থাপন করেছি যার দ্বারা একটি non zero অংশ পেয়েছি ডান হাতে তাই তুমি এখানে দেখতে পাবে ইন্সিডেন্ট ফিল্ডের সবকটি অংশই তাই যদি কোন ইনসিডেন্ট ফিল্ড না থাকে তাহলে কোন বিচ্ছুরণ হবে না তাই b এর মান শূন্য হবে এবং u এর মান ও 0 হবে তাই এ থেকেই আমরা 1D FEM এর সমাপ্তিতে পৌছালাম Student তাই বেসিক ফাংশন এর পরিবর্তে Student তাই আমরা এটাকে কিভাবে করব তুমি এখানে পালস বেসিক ফাংশন ব্যবহার করতে পারবে না কারণ তারা বাউন্ডারি কন্ডিশনকে মান্য করে না হ্যাঁ প্রথম সমীকরণটা হল e1 এবং দ্বিতীয় টি হল e2 e1 ও e2 পরবর্তী হবে e2 ও e3 এবং তারপরে হবে শুধু e3 এবং আমি বলতে চাই এটি এল T2 র অঞ্চলের জন্য T2 দুটি খন্ডের উপর প্রযোজ্য ছিল এবং সেই জন্যই আমাকে দুটির মধ্যে চয়ন করতে হয়েছিল Student তাই তোমায় একটি কাজ করতে হবে যে তোমায় ফিরে যেতে হবে এবং 6 নম্বর সেপ ফাংশনটি প্রয়োগ করে দেখতে হবে তুমি তাহলে ছটি সমীকরণ পাবে এবং তুমি যদি দেখো দেখবে আসলে তারা মাত্র 4 টি সমীকরণ এটি তোমাকে আরো সম্যক ধারণা প্রদান করবে এবং একটি সহজ পথ দেখাবে এটি ভোলাকিস এর লেখা বইটিতে তিন নম্বর চ্যাপ্টার এ পাবে এরা কোন সহজ পথ ব্যবহার করে না বরং একটি বড় সিস্টেম নিয়ে অ্যালজেবরার সাহায্যে সেটিকে সহজ করে আনে Student এটিকে সমাধান করার জন্য কি কি জটিলতা আসছে তা দেখতে হবে এবং এক্ষেত্রে তুমি তিনটি ডায়াগোনাল পাবে আসলে এটি একটি পার্স সিস্টেমের সমীকরণ তাই তোমায় যদি LU কম্পোজিশন করতে হয় এর জটিলতা কমানোর জন্য তাহলে এর অর্ডার হবে w x n Student Student a b c d d এখানে ব্যবহার করা হয়নি যেখানে d একটি অফ ডায়াগোনাল বস্তু তাই তোমাদের মধ্যে যারা যারা লিনিয়ার অ্যালজেবরা নিয়ে পড়াশোনা করেছ তোমরা জানবে যখন d সংখ্যক অফ ডায়াগোনাল বস্তু থাকবে এবং তুমি তার LU ডিকম্পোজিশন করবে সেখানে তোমাকে বারবার করে র গুলোকে বাতিল করতে হবে না তাই তার অর্ডার হবে dn আসলে d খুবই ছোট যেমন 2 3 n এর সাপেক্ষে জার্মান 1000 এর বেশি তাই তুমি কোথাও dn লেখা দেখতে পাবে না হ্যাঁ অর্ডার n তাই একে তুলনা করো MoM এর সাথে যার অর্ডার n3 এবং সেই জন্য এটি খুবই দ্রুত